আমরা আবার নতুন একটি বক্তৃতা নিয়ে ফিরে এসেছি আমরা লিডিং পাওয়ার ফ্যাক্টর লোড নিয়ে এখানে আলোচনা করব আমরা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোড করেছি একইভাবে আমরা এখানে লিডিং পাওয়ার ফ্যাক্টর করব এক্ষেত্রে কারেন্ট এগিয়ে আছে দেখুন এখানে E₂ 2 আমি এটা করছি না এটি আপনাদের জন্য ছেড়ে দিচ্ছি আমি আনুমানিক একটি ধরে নিচ্ছি সুতরাং এখানে আমরা V2 এই ভোল্টেজটি ধরে নিচ্ছি এখন I2 কারেন্ট হলো লিডিং কারেন্ট এবং লিডিং ভোল্টেজটি হয় V2 সুতরাং এটি হল E₂ তাই এই হল ∅2 কোণ এখন I2 এবং V2 এর মধ্যে কোণ হল δ এবং E₂ এবং V2 এই সবকিছু এখানে দেখানো হয়েছে সুতরাং অনুভূমিক প্রজেকশন নির্ণয় করলে E₂ cos δ এর মান হবে V2 আমি বলতে চাইছি এই E₂ Cos δ এর মান যাই হোক না কেন আমরা এখানে এই মানটি নিচ্ছি সুতরাং E₂ cos δ এর মান হবে V2 প্রথমে এটিকে V2 I2 Re₂Cos ∅2 কারণ এই কোণটি এখানে চিহ্নিত করা হয়েছে ∅2 এইভাবে সুতরাং এখন আমাদের এর প্রজেকশন নিতে হবে সুতরাং তারপর এটি বিয়োগ করতে হবে সুতরাং এটি হবে I2 X E₂ sin ∅ 2 কারণ আমাদের E₂cosδ খুঁজে বের করতে হবে সুতরাং আমাদের প্রথমে V2 এইটি নির্ণয় করতে হবে সুতরাং এটি হল I2 X E₂ sin ∅ 2 এবং আমরা ধরে নিচ্ছি δ 0 সুতরাং cos δ 1 সুতরাং E₂ V2V2 একইভাবে আমরা এটি করব I2V2 Re₂ cos ∅ 2 Xe₂ sin ∅ 2 সুতরাং V2 0 V2V2 এবং একই ভাবে লেখা যায় ZV2 V2I2 হবে সুতরাং আমরা Re₂ প্রতি ইউনিট cos ∅ 2 Xe₂ প্রতি ইউনিট sin ∅ 2 পাবো সুতরাং যদি সাধারণভাবে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এর জন্য হয় এবং লিডিং পাওয়ার ফ্যাক্টর এর জন্য হয় এখানেও আমরা লিখতে পারি Re₂ V2I2 দিয়ে ভাগ হবে তাই আমরা এখানে Re₂ কে ZB 2 দ্বারা ভাগ করছি এটি আসলে Re₂ প্রতি ইউনিট এবং ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড এর জন্য cos ∅ 1 সুতরাং সাধারণভাবে এই ট্রান্সফরমারের ভোল্টেজ নিয়ন্ত্রণ এই সূত্রের সূত্রের সাহায্যে ঘটে সুতরাং সাধারণভাবে আমি এটি এখানে এটি তৈরি করছি এটি হবে Re₂ তারপর প্রতি ইউনিট cos ∅ 2 প্রতি ইউনিট Xe2 এর জন্য আমরা Sin ∅2 লিখতে পারি যদি এটি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয় তবে ∅ 2 1 ও Sin∅ 2 0 হবে সুতরাং ∅2 0 হবে এটি কেবল প্রতি ইউনিট Re₂ হবে এবং যদি এটি একটি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয় তবে এটি হবে যদি এটি একটি লিডিং পাওয়ার ফ্যাক্টর হয় তাহলে এটি হবে এটিকে সাধারণভাবে মনে রাখতে হবে সুতরাং আপনাদের এই সূত্রটি মনে রাখতে হবে ল্যাগিং পাওয়ারের জন্য সাইনটি হওয়া উচিত এবং লিডিং পাওয়ার ফ্যাক্টর এর সাইন হতে হবে পরেরটি হল পোলারিটি টেস্ট এখানে আমরা কিভাবে ল্যাবটরিতে পোলারিটি পরীক্ষা করি তার বিষয়ে আলোচনা করব সুতরাং ধরুন এটি একটি পোলারিটি টেস্ট সুতরাং a1 এবং a2 লো ভোল্টেজ উইন্ডিং এবং ক্যাপিটাল A1 এবং A2 হল উচ্চ ভোল্টেজের উইন্ডিং এই জিনিসটা দেওয়া আছে সুতরাং একটা জিনিস আছে ধরুন এই পোলারিটিটি এখানে a1 a2 এর মত নয় এটি a 2 হয় কিন্তু এখানে এটি এখানে A2 হয় এবং A1 হয় এই ভোল্টেজ হল V1 এবং এটি V2 এবং V₂ ভোল্টেজ ভোল্টমিটারের সাথে সংযুক্ত আছে A1 ও a1 এবং এই পোলারিটিটি এখানে চিহ্নিত করা হয়েছে এখানে V1 একটি পৃথক অপারেটর হয় অপারেটর V2 কেন আমি কেন এই প্রতীক পৃথক ভাবে তৈরি করেছি এই আমি একটি ছোট অনুশীলন আপনাদের দিচ্ছি যে কেন আমি V1 এবং V2 পৃথক ভাবে লিখেছি এটি আসলে টিল্ডের মতো সুতরাং এটি একটি হিসাবে লেখা হয়েছে এবং যদি এটি এইরকম হয় উইন্ডিং এর পোলারিটিগুলি আমাদের ডায়াগ্রামে নির্দিষ্ট চিহ্নে হিসাবে লিখতে হবে যদি এইরকম হয় তাহলে কেন আমি পৃথক অপারেটর ব্যবহার করেছি তারপর পোলারিটি হিসাবে এটি ডায়াগ্রামে চিহ্নিত করা হয়েছে এটি যদি পরিবর্তিত হয় তবে ভোল্টমিটার এর রিডিং ও পরিবর্তিত হবে অর্থাৎ আমাদের পৃথক অপারেটর ব্যবহার করতে হবে এই জন্য অমি আপনাদের এই অনুশীলনটি দিয়েছি অর্থাৎ আমরা এখানে V V1 V2 পাবো সুতরাং এখানে সবকিছু চিহ্নিত করা হয়েছে যদি V1 V2 হয় তাহলে পোলারিটি মার্জিন গুলি অবশ্যই এই দিকে বা এই দিকের সাথে বিনিময় করতে হবে অর্থাৎ আমরা V V1 V2 পাবো সুতরাং একটি উইন্ডিং এর পোলারিটি চিহ্ন অপরটির সঙ্গে অবশ্যই বিনিময় করা আবশ্যক সুতরাং এই ভাবে পোলারিটি টেস্ট করা হয় এটি খুবই সহজ এখন R c এবং X m পাওয়ার জন্য সার্কিট টেস্টটি খুলুন তার মানে ট্রান্সফরমারের জন্য আমাদের খুঁজে বের করতে হবে যে প্যারামিটার বিশেষ করে R c X m R1 X1 R2 X2 এই সব জিনিস পাওয়া দরকার সুতরাং সাধারণত ওপেন সার্কিট টেস্টের জন্য আমাদের R c এবং X m খুঁজে পেতে হবে এখানে আমাদের শান্ট প্যারামিটার গুলি সমান্তরালভাবে সংযুক্ত এগুলি শান্ট প্যারামিটার আমরা এখানে ওপেন সার্কিট পরীক্ষা করব এখন ওপেন সার্কিট পরীক্ষার জন্য আমাদের যা করতে হবে তা হল একটি অ্যামমিটার সংযোগ করতে হবে এখানে একটি ভোল্টমিটার আছে এবং সেকেন্ডারি সাইডের এই হাই ভোল্টেজ সাইড আসলে ল্যাবরেটরিতে খোলা থাকে আসলে তার ওপেন সার্কিট টেস্ট বা শর্ট সার্কিট পরীক্ষা যাই হোক না কেন এটি উভয় পাশে সঞ্চালিত হতে পারে কিন্তু যে ল্যাবরেটরিতে আমরা সাধারনত সঞ্চালন করব সেটি LV সাইডে থাকে যা সাপ্লায়ার কে LV সাইডে ওপেন সার্কিট টেস্ট করানোর জন্য অনুরোধ করে কিন্তু উচ্চ ভোল্টেজের দিকে নয় কিন্তু উভয় দিকে এটি করা যেতে পারে উভয় দিকে কখনও কখনও মনে করুন যে ভোল্টেজ স্তর উপলব্ধ নাও হতে পারে সুতরাং উচ্চ ভোল্টেজ দিকটি ল্যাবরেটরিতে উপলব্ধ নাও হতে পারে সেজন্য আমরা ওপেন সার্কিট টেস্ট করি যা লো ভোল্টেজের দিকে হয় সুতরাং এটি ওপেন সার্কিট পরীক্ষার জন্য কম ভোল্টেজের দিক কিন্তু ল্যাবরেটরিতে শর্ট সার্কিট পরীক্ষা উচ্চ ভোল্টেজের দিকে করা হয়েছিল কিন্তু একটা কথা বলে রাখি এটা দুদিকেই করা যায় এর ফলে আপনারা একই ফলাফল পাবেন সুতরাং এই হল অ্যামমিটার যা ওয়াটমিটার এর সঙ্গে সংযুক্ত এবং এখানে ভোল্টমিটার আছে এই সরবরাহের ভোল্টেজ হল V1 সুতরাং যদি তাই হয় তবে ভোল্টেজের দিকে সরবরাহ করা হয় এবং অনুমান করতে হবে যে পরীক্ষাগারে 110 বাই 220 ভোল্ট আছে ধরুন ল্যাবরেটরিতে ট্রান্সফরমার 110 বাই 220 ভোল্ট আছে তাহলে বলুন লো ভোল্টেজ সাইড 110 ভোল্ট এবং হাই ভোল্টেজ সাইড যাকে 220 ভোল্ট বলে তারপর কম ভোল্টেজের দিকে 110 ভোল্ট দেওয়া হয় এই দিকে আসলে 110 ভোল্ট দেওয়া হয় ধরুন উদাহরণস্বরূপ যদি এই কম ভোল্টেজের দিকটি 110 ভোল্ট হয় এবং উচ্চ ভোল্টেজের সাইডটি ধরুন ট্রান্সফরমারের 2000 ভোল্ট 2KV আছে ল্যাবরেটরিতে 2 KV নাও থাকতে পারে কারণ ওপেন সার্কিট পরীক্ষার জন্য পূর্ণ ভোল্টেজ প্রয়োজন সেজন্য ল্যাবরেটরিতে কম ভোল্টেজের ওপেন সার্কিট টেস্ট করুন কিন্তু উভয় দিকেই এটা সম্ভব আমি বলতে চাচ্ছি আমরা এর ফলে একই ফলাফল বা একই প্যারামিটার এর মান R c এবং X m পাব সুতরাং ওয়াটমিটার রিডিংকে এর ক্ষেত্রে এই দিকটি খোলা থাকে যা এর সেকেন্ডারি সাইড হয় সেকেন্ডারি সাইডে কোন লোড নেই অর্থাৎ ওপেন সার্কিট লেখা আছে সুতরাং ওয়াটমিটার মূলত কোর লস দেবে অর্থাৎ এই রাশিটি আমরা পাবো কারণ একটি ওপেন সার্কিট কোন লোড কারেন্ট বহন করে না এবং অ্যামমিটার I0 কারেন্ট দেবে কারণ লোড কারেন্ট এবং ওয়াটমিটারে কোন লোড পাওয়ার লস থাকতে পারে না এবং এই হল এর ভোল্টেজ 110 ভোল্ট সুতরাং এক্ষেত্রে অ্যামমিটার এর লোড কারেন্ট আমরা পাই 0 এবং ভোল্টমিটার এর ভোল্টেজ আমরা পাই V1 সুতরাং এই ওয়াটমিটার রিডিং এর মান আমরা জানি এবং অ্যামমিটার কারেন্ট I0 ও আমরা জানি এবং সাপ্লাই ভোল্টেজ এর মান হয় V1 তাই ∅0 অতএব V1 I0 Cos ∅ 0 Wi অর্থাৎ cos ∅ 0 WiV1 I0 এটি কোন লোড পাওয়ার ফ্যাক্টর নয় এবং সেইজন্য আমরা যদি cos ∅ 0 খুঁজে পাই তাহলে c ও পেয়ে যাব I0 cos ∅ 0 এই রাশিটির ক্ষেত্রে আমরা এটি আগেও দেখেছি এখন আমি I0 Sin ∅ 0 এটি নির্ণয় করবো অতএব সমতুল্য সার্কিট এর এটি R1 এবং এটি X1 এটি I0 এবং এই দিকটিকে সেকেন্ডারি সার্কিট বলে যা ওপেন সার্কিট যুক্ত হয় সুতরাং এখানে R1 এবং X1 আঁকা হয়েছে এবং এটি I0 অতএব Rc এর মান হবে V1I c এবংI Ic আমরা পেয়েছি I I0 cos ∅ 0 অতএব Rc হবে V1I0 cos∅ 0 একইভাবে X m হবে V1I m সুতরাং V1I0 sin∅ এখানে কারেন্ট I0 খুবই ছোট এবং ট্রান্সফরমারের উইন্ডিং রেসিসটেন্স ও খুব ছোট অতএব ট্রান্সফরমারে উইন্ডিং লস ও খুব নগণ্য অতএব এটি সমতুল্য সার্কিট যার R1 X1 এর মান অবহেলিত নয় অতএব এটি লোড এবং এই তীর চিহ্ন দ্বারা চিহ্নিত সবকিছুর জন্য এটি একটি ইকুইভ্যালেন্ট সার্কিট সুতরাং I02 R1 এখানে লোড এবং কপার লস খুব নগণ্য এবং এখানে ওয়াটমিটার রিডিং শুধুমাত্র আয়রন বা কোর লস দেয় তাহলে ওপেন সার্কিট টেস্টের জন্য কী বলা যায় এখন তাই এখানে R1 j X1 এর ভোল্টেজ ড্রপ নগণ্য কারণ I0 খুব ছোট সুতরাং এটি একটি আনুমানিক সার্কিট এখন আমরা শর্ট সার্কিট টেস্ট করব রেজিস্ট্যান্স এবং রিয়াক্টট্যান্স এর সিরিজ প্যারামিটার নির্ণয় করার জন্য সুতরাং এখন ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্ট নিয়ে আমরা আলোচনা করব শর্ট সার্কিট পরীক্ষাটি উচ্চ ভোল্টেজের দিকে সঞ্চালিত হয় কারণ যখন আমরা শর্ট সার্কিট পরীক্ষা করি যেখানে আমাদের মোট ভোল্টেজের 5 থেকে 8 শতাংশের প্রয়োজন হয় যা প্রবাহিত করার জন্য রেটযুক্ত কারেন্ট বা পূর্ণ লোড কারেন্ট এর প্রয়োজন এখানে সেকেন্ডারি লো ভোল্টেজ সাইড হল শর্ট সার্কিট সাইড সুতরাং সেই হার e কে পূর্ণ লোড কারেন্ট প্রবাহিত করতে বা রেট করা কারেন্ট প্রবাহের অনুমতি দিতে লো ভোল্টেজের প্রয়োজন হতে পারে যা উচ্চ ভোল্টেজের 5 থেকে 8 শতাংশ সুতরাং এখানে লেখা হয়েছে খুব কম ভোল্টেজ সরবরাহ এবং এটি হল Vs c সুতরাং এই সরবরাহ anr এর জন্য দেওয়া হয় এখানে VARIAC নামে একটি যন্ত্রের মাধম্যে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স সাপ্লাই তৈরি করা হয় শুধু যদি এটিকে এইভাবে সরানো হয় তাহলে ফিউজ কেটে যাবে কারণ এটি কারেন্ট ব্যবহার করবে সুতরাং এটি হল এটি শর্ট সার্কিট কারেন্ট এখানে ভোল্টমিটার সংযুক্ত আছে এখানে ওয়াটমিটার সংযুক্ত এবং এটি হল অ্যামিটার এবং এই হল লো ভোল্টেজের শর্ট সার্কিট এখন এই ক্ষেত্রে 5 থেকে 8 শতাংশ রেট দেওয়া প্রয়োজন যাতে সম্পূর্ণ লোড কারেন্ট অথবা রেটেড কারেন্ট পাওয়া যায় সুতরাং শর্ট সার্কিট কারেন্ট ফুল লোড এর 01 থেকে 05 শতাংশ হয় সুতরাং এক্সাইটিং কারেন্ট I0 খুবই নগণ্য মানের হয় এবং ট্রান্সফার রেজিস্ট্যান্স এবং লিকেজ রিঅ্যাক্টেন্স খুব ছোট এখানে 5 থেকে 8 শতাংশ রেটযুক্ত ভোল্টেজ সম্পূর্ণ লোড কারেন্ট সঞ্চালনের জন্য যথেষ্ট কারণ এটি শর্ট সার্কিটেড এবং ট্রান্সফরমার রেজিস্ট্যান্স এবং লিকেজ রিঅ্যাক্টেন্স খুবই ছোট আকারের সুতরাং ওয়াটমিটার রিডিং আসলে কপার লস দেবে এবং এই অ্যামিটার রিডিং ফুল লোড কারেন্ট এর মান দেবে সুতরাং এই ক্ষেত্রে এটি 110 220 ভোল্ট ধরা হয় সুতরাং এবং উদাহরণস্বরূপ যেমন এটি 22 KVA ট্রান্সফরমার হয় সুতরাং উচ্চ ভোল্টেজ সাইড আসলে 220 ভোল্ট সুতরাং শর্ট সার্কিট ভোল্টেজ 220 ভোল্টের 5 থেকে 8 শতাংশ প্রয়োজন তার মানে 5 থেকে 8 শতাংশ মানে মোটামুটি 220 ভোল্টের 5 শতাংশ মানে খুব কমই 11 ভোল্ট সুতরাং R1I Volt সম্পর্কে 11 Volt একটি রেটযুক্ত কারেন্ট সরবরাহ করে যা সম্পূর্ণ লোড কারেন্ট অর্থাৎ 22 KVA এর ট্রান্সফরমার সুতরাং উচ্চ ভোল্টেজ পার্শ্ব দ্বারা 221000 অর্থাৎ 220 ভোল্ট আমরা পাই সুতরাং 10 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে এবং এর 5 শতাংশ হয় 11 ভোল্ট সুতরাং প্রায় 11 12 বা 13 ভোল্ট 10 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে সুতরাং এখানে VARIAC টি খুব ধীরে ধীরে সরান হয়েছে যদি এটি খুব দ্রুত সরানো হয় তাহলে এর ফিউজ কেটে যেতে পারে এর ফলে আমাদের পুনরায় সরবরাহ বন্ধ করতে হবে এবং ফিউজ তারের পুনরায় সংযোগ করতে হবে অতএব এখানে আমরা একটি ট্রান্সফরমারের জন্য সমতুল্য সার্কিট অধ্যয়ন করবো এবং এটি হল শর্ট সার্কিট কারেন্ট এবং এটি হল I0 যা Isc এর খুব ক্ষুদ্র শতাংশ এখানে এই রাশিটি আমরা অবহেলা করব Rc তে এই লস আমরা আসলে ওয়াটমিটারে লিখবো এখানে আমরা ওয়াটমিটারে রিডিং লেখার সময় ওয়াটমিটারকে উপেক্ষা করেছি সেই শর্ট সার্কিট কন্ডিশন এর জন্য যদি এটিকে অবহেলা করা হয় এই উপাদানটি এখানে খুবই নগণ্য হবে সুতরাং এটি একটি সহজ সিরিজ সার্কিট হবে সুতরাং R1 X1 R2 X2 সবই সিরিজ এ থাকবে সুতরাং এটি শর্ট সার্কিট অবস্থায় অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট হবে সুতরাং ভোল্টেজ Vsc কারেন্ট Isc হবে এবং পাওয়ার Wsc যা এর কপার লস এর সমান হয় Isc হল ফুল লোড কারেন্ট এবং Vsc হল ভোল্টেজ অর্থাৎ আমাদের শর্ট সার্কিট অবস্থায় লো ভোল্টেজ সাইডে 5 থেকে 8 শতাংশ পুনরায় সংযোগ করতে হবে সুতরাং এর অর্থ হল Z VscIsc যা ট্রান্সফরমারের ইম্পিডেন্স হয় অর্থাৎ এটি R 2 X2 হবে আসলে R R1 R2 এবং X X1 X2 হয় আরেকটি বিষয় আমরা জানি যে Isc 2 R যা কপার লস ওয়াটমিটার রিডিং হয় কারণ মোট R হল R1 R2 সুতরাং Isc2 R Wsc ওয়াটমিটার রিডিং হয় অতএব R WscIsc 2 সুতরাং আমরা R1 R2 এর মান পাব এই মানগুলি সবই উচ্চ ভোল্টেজের হয় কারণ উচ্চ ভোল্টেজের দিকে শর্ট সার্কিট টেস্ট করা হয় এর মান আমরা Z পেয়েছিলাম সুতরাং X এর মান হয় Z 2 R 2 এবং X X1 X2 হয় এছাড়াও র এর ক্ষেত্রে R1 R2 হয় কিন্তু কিভাবে আমরা এদের পৃথক করব সাধারণত প্রাথমিক এবং সেকেন্ডারি DC পরিমাপ করে রেজিস্ট্যান্সকে আলাদা করা যায় এবং AC মানগুলির জন্য যথাযথভাবে এটি সংশোধন করা হয় আপনারা এটি খুঁজে বের করার চেষ্টা করুন এখন আমাদের রেজিস্ট্যান্স এর মান খুঁজে বের করতে হবে ট্রান্সফরমারের উইন্ডিং এর সাহায্যে আমরা এটি নির্ণয় করতে পারি আমরা এটা কিভাবে করতে পারি এটি প্রাথমিক এবং সেকেন্ডারি DC পরিমাপ করে এবং এসি মানগুলির জন্য যথাযথভাবে সংশোধন করে রেজিস্ট্যান্সকে আলাদা করা যেতে পারে আমাদের এখনই এটি করার চেষ্টা করা উচিত এটি এবং দ্বিতীয় আরেকটি বিষয় হল যে রিয়াকট্যান্স এইভাবে পৃথক করা যায় না কিন্তু যেখানে আপনার প্রয়োজন সেগুলি প্রাথমিক এবং সেকেন্ডারি দিক থেকে সমানভাবে অনুমোদিত হতে পারে একটি ভাল পরিকল্পিত ট্রান্সফরমারের জন্য সাধারনত রিয়্যাকট্যান্স হল X1 X2 একটি ভালোভাবে পরিকল্পিত ট্রান্সফরমারের এবং R1 R2 জন্য সম্ভব একটি অনুশীলন শুধু দেখার জন্য ফোরামে রাখুন যে স্যার আমরা এরকম অভ্যাস করছি এবং আমরা এর সঠিক উত্তর নির্ণয় করতে চেষ্টা করবো সুতরাং নিউমেরিকাল আরেকটি বিষয়ে আমরা পরে আসব আরেকটি বিষয় হল অটো ট্রান্সফরমার এই ধরনের ট্রান্সফরমার মূলত উইন্ডিং ট্রান্সফরমার হয় এখনও পর্যন্ত আমি যা কিছুর কথা বলেছি তা অটো ট্রান্সফরমার নয় তবে কিছু যন্ত্রের নাম আমি নিয়েছি আপনারা আমাকে এরকম একটি উদাহরণ দিন যেখানে অটোট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে সুতরাং আমি সম্ভবত দুটি উইন্ডিং ট্রান্সফরমারের কথা লিখেছি উইন্ডিংগুলি বৈদ্যুতিকভাবে বিচ্ছিন্ন হয় টু উইন্ডিং ট্রান্সফরমারে সমস্ত ভোল্ট অ্যাম্পিয়ার ম্যাগনেটিক ভাবে স্থানান্তরিত হয় যা একক ফেজ ট্রান্সফরমারের জন্যও দেখা যায় এটি ঘটে যখন প্রাথমিক এবং সেকেন্ডারি উইন্ডিং বৈদ্যুতিকভাবে সংযুক্ত হয় সুতরাং উইন্ডিং অংশটি উভয়ের জন্যই সাধারণ ট্রান্সফরমারটি অটো ট্রান্সফরমার নামে পরিচিত তার মানে প্রকৃতপক্ষে প্রাথমিক এবং সেকেন্ডারিদের ক্ষেত্রে উইন্ডিং গুলি বৈদ্যুতিকভাবে সেই অংশের সাথে সংযুক্ত করা হয় সেক্ষেত্রে আমরা একে অটো ট্রান্সফরমার বলি উদাহরণস্বরূপ এখানে কিছু লেখা আছে যেমন ইন্ডাকশন মোটর স্টার্টার ভেরিয়েবল ভোল্টেজ পাওয়ার সাপ্লাই যা VARIAC এগুলি শুধু আমি উল্লেখ করেছি এবং নিম্ন ভোল্টেজ এবং কারেন্ট নিম্ন ভোল্টেজ এবং কারেন্ট লেভেল সুতরাং মূলত যদি এইভাবে বিবেচনা করা হয় তাহলে প্রথমে আমাদের একটু বুঝতে হবে এখানে কোন বিভ্রান্তি থাকা উচিত নয় কিছু করার আগে আমি শুধু বলার চেষ্টা করছি ধরুন এটি শুধুমাত্র 1 1 উইন্ডিং আছে যার শুধুমাত্র 1 টি ঘুরতে পারে এখন উদাহরণস্বরূপ যদি আমরা এটি একটি টু উইন্ডিং ট্রান্সফরমার চাই তাহলে আমরা কি করব এটিকে আমরা 1 উইন্ডিং হিসাবে বিবেচনা করি এবং এটিকে আমরা অন্য উইন্ডিং হিসাবে বিবেচনা করব টু উইন্ডিং ট্রান্সফরমারের জন্য যেন এই 1 এর মতো এই ভাবে কল্পনা করুন সুতরাং যদি এই অংশটি বিবেচনা করেন এখানে I1 কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং যদি এই অংশটি বিবেচনা করা হয় তবে এটি I2 I1 এই ভাবে আমি এর মানে এই যে এই অংশটি 1 টি ঘুরছে এবং এই অংশটি 1 টি টু উইন্ডিং ট্রান্সফরমারের মত ঘুরছে যা আমরা সেখানে অধ্যয়ন করেছি এটি I1 এবং ধরুন যদি লোড সংযুক্ত থাকে এটি I2 এবং এর যদি এই দিকটি গ্রহণ করা হয় তবে এটি I1 I2 হবে কিন্তু আমি এটি গ্রহণ করেছি এই অভিমুখে সুতরাং এটি I2 I1 হবে সুতরাং A থেকে C এর জন্য এটি A এবং এটি হল মোট পাকের সংখ্যা N1 এবং B থেকে C এর জন্য এটি N2 এবং A থেকে Bতে কারেন্ট হল I1 এবং C থেকে B এই দিকে I2 I1 প্রবাহিত এবং এটি হল কারেন্ট I1 এবং এটি হল ভোল্টেজ V1 এবং এটি হল ভোল্টেজ V2 কিন্তু এখন টু উইন্ডিং ট্রান্সফরমারকে বিবেচনা করুন এটি এর 1টি উইন্ডিং এবং এটি অন্য একটি উইন্ডিং যখন আপনারা অটো ট্রান্সফরমারটা দেখবেন তখন আমরা বিভিন্ন উপায়ে তৈরি করব সুতরাং এই ক্ষেত্রে তাই এটি একটি অটো ট্রান্সফরমার কিন্তু আমাদের এই দুটি তুলনা করতে হবে এক্ষেত্রে অটো ট্রান্সফরমার এর টু উইন্ডিং এর কাউন্টারপার্টের তুলনায় কিছুটা কম রিয়্যাকট্যান্স কম লস ছোট এক্সাইটিং কারেন্ট এবং ভাল ভোল্টেজ নিয়ন্ত্রণ থাকে সুতরাং এটি এর প্রাথমিক মোড় N1 অর্থাৎ N2 টার্ন এর AC এর সঙ্গে কম ভোল্টেজ এর সেকেন্ডারি উইন্ডিং সেকশন BC এর জন্য ট্যাপ করা হয়েছে এখন টু উইন্ডিং ভোল্টেজ এবং টার্ন এর অনুপাত সুতরাং টু উইন্ডিং ভোল্টেজের জন্য এটি টু উইন্ডিং ট্রান্সফরমার এবং এটি এর একটি উইন্ডিং এই ভোল্টেজ V1 এবং এটি ভোল্টেজ V2 সুতরাং এখানে ভোল্টেজ V1 V2 হবে আমি এখানে বলতে চাচ্ছি এই ভোল্টেজ হল V1 V2 এবং এটি এর V2 ভোল্টেজ যদি এটি একটি টু উইন্ডিং ট্রান্সফরমার হয় অতএব K প্রকৃতপক্ষে টু উইন্ডিং ট্রান্সফরমারের জন্য V1 V2 ভাগ V2 এর সমান সুতরাং এর মান N1 N2 এবং N2 এর ভাগফল হবে সুতরাং এই ক্ষেত্রে আমি K V1 V2V2 এবং N1 N2N2 লিখেছি এবং অবশ্যই এখানে N1 N2 এর থেকে বড় এখন যখন অটোট্রান্সফরমারকে অটোট্রান্সফরমার হিসেবে নেবেন তখন এর ভোল্টেজ এবং টার্নস রেশিও হবে VK V1V2 অটোট্রান্সফর্মারের জন্য একই উইন্ডিং আমরা উভয়ের জন্য ব্যবহার করছি সুতরাং অটোট্রান্সফর্মার এর জন্য এর টার্ন N1 এবং এটি অন্য একটি টার্ন সুতরাং এই ভোল্টেজ হল V2 সুতরাং অটোট্রান্সফর্মারের জন্য ধরুন K V1 ভাগ V2 যার মান N1N2 হবে যখন আমরা অটোট্রান্সফরমার হিসেবে নিচ্ছি এই সম্পূর্ণ ট্রান্সফরমার এবং এর একটি অংশ হল আমরা সেই ভোল্টেজ যা থেকে ট্যাপ করা হয় যা কিছু অংশ থেকে বলা হয় A এবং C এর মধ্যে ও B এবং C এর মধ্যে সুতরাং এই ক্ষেত্রে K V1V2 N1N2 কারণ N1 এর থেকে N2 বড়ো ডায়াগ্রাম এ এটি আমরা দেখিয়েছি অতএব K এটি ছিল V1 V2 সুতরাং K V1 V2 V2V2 সুতরাং এটি V1 V2V2 1কারণ V2V2 হল 1 অতএব V1 V2V2 k সুতরাং K K K 1 এটি অটোট্রান্সফরমার এর টার্ন এর অনুপাত এবং টু উইন্ডিং ট্রান্সফরমার অনুপাতের মধ্যে সম্পর্ক যেভাবে আমরা বিবেচনা করেছি এখন আসুন 2 এর ভোল্ট অ্যাম্পিয়ার রেটিংকে টু উইন্ডিং ট্রান্সফরমার হিসাবে তুলনা করি আমি বললাম ভোল্টেজ হল TW মানে টু উইন্ডিং সুতরাং টু উইন্ডিং ট্রান্সফরমারের জন্য ভোল্ট V1 V2 I1 I2 I1 V2 এটি যেন এইভাবে ঘুরতে থাকে যেন এটি একক উইন্ডিং এর হয় সুতরাং এখানে ভোল্টেজ মোট V1 এটি V2 সুতরাং এখানে ভোল্টেজ V1 V2 এবং এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে I1 এই উইন্ডিং এর জন্য এটি হল ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং যেন 2টি উইন্ডিং পৃথকভাবে এইভাবে কল্পনা করা হয় এবং এটি আরেকটি উইন্ডিং যেখানে ভোল্টেজ V2 I2 I1 হয় এদের ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং উভয়কেই একই হতে হবে যেন এটি একটি উইন্ডিং আমি বলতে চাচ্ছি এটি এইরকম এবং এখানে এটি এই এক ভোল্টেজের জন্য ভোল্টেজ হয় V1 V2 এবং এটি I1 এবং এখানে ভোল্টেজ হল V2 কারেন্ট হল I2 I1 এভাবে কল্পনা করুন সুতরাং সেই কারণেই এটি V1 V2 I1 I2 I1 V2 যখন অটোট্রান্সফরমার হিসাবে ব্যবহার করা হয় তাই ভোল্ট অ্যাম্পিয়ার হবে V1 I1 কারণ একই উইন্ডিং আমরা ব্যবহার করছি সুতরাং অটোট্রান্সফর্মারের জন্য এটি ঘটে এখানে এটি প্রাথমিক এবং এটি সেকেন্ডারি হবে সুতরাং অটোট্রান্সফরমারের জন্য যদি নেওয়া হয় এই হল V1 এবং কারেন্ট হল I1 অর্থাৎ এটি V1 I1 এবং আউটপুট আমরা V2 পাই সুতরাং এই ক্ষেত্রে অটোট্রান্সফরমারের জন্য V1 I1 V2 I2 হবে অটোট্রান্সফরমার এর ইনপুটের জন্য এখানে এই ইনপুট এবং এই পুরো উইন্ডিংটি আছে এখানে ইনপুট হল V1 I1 এবং এখানে আউটপুট হল I2 সুতরাং এটি V2 V2 I2 কারণ এটি বর্তমান I2 লোড এবং ভোল্টেজের দিকে যাচ্ছে যেখানে এটি V2 সুতরাং যদি শুধুমাত্র আদর্শ ক্ষেত্রে হয় সুতরাং এটি V2 I2 V1 I একটি অটোট্রান্সফরমার হিসাবে সুতরাং এটি একটি অটোট্রান্সফরমার অতএব যদি VA টু উইন্ডিং ট্রান্সফরমার হয় তবে V1 V2 I1 হবে সুতরাং এবং হরকে V1 দ্বারা ভাগ করতে হবে সুতরাং এটি হবে V1 V2V1 V1 I1 বা টু উইন্ডিং ট্রান্সফরমার এর VA 1 V2V1 V1 I1 হবে অথবা V2V1 N2N1 এবং V1 I1 যা অটোট্রান্সফরমারের ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং এটি VA কারণ এটি V1 I1 V2 I2 সুতরাং এটি VA অতএব যদি এই সমস্ত বিষয়গুলিকে সরলীকরণ করা হয় যে VA এই N1 N2N1 হয় সুতরাং এখানে N2 দ্বারা গুণ করুন অতএব যা হবে তা N1 N2N2 N2N1 ভোল্ট অ্যাম্পিয়ার অটো অতএব এই N1 N2N2যা কল করে N2 N1 K KV ছাড়া আর কিছুই নয় VAuto এটি K K 1 সুতরাং এই সমস্ত সম্পর্ক ব্যবহার করুন সুতরাং VA টু উইন্ডিং ট্রান্সফরমার এর জন্য K K যাকে VAuto বলে সুতরাং এই K এবং K ইতিমধ্যে N1N2 পেয়েছি সুতরাং এটি KKVA অটো বা VAuto K আমরা K 1 রেখেছি কারণ আমরা আগে K K 1 ক্রস গুণ দেখেছি কিন্তু এবং K K 1 হবে সুতরাং VAuto হবে K 1K VA দুই ঘূর্ণনকারী ট্রান্সফরমার বা VAuto হবে 1 K VA টু উইন্ডিং ট্রান্সফরমার এর মানে হল VAuto VA এর টু উইন্ডিং ট্রান্সফরমার অর্থাৎ অটোট্রান্সফরমারের ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং বা টু উইন্ডিং ট্রান্সফরমারের ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং এর চেয়ে বড় কারণ K সর্বদা 0 এর চেয়ে বড় সুতরাং স্বাভাবিকভাবেই VAuto যা টু উইন্ডিং ট্রান্সফরমারের VA এর থেকে বড় হবে এই একক ফেজ ট্রান্সফরমারটি শেষ হয়ে গেছে কয়েকটি সংখ্যাসূচক দেখতে পাবে এবং এটি খুব সহজ জিনিস অটোট্রান্সফর্মার খুব সহজ একটি বিষয় এখানে কোন বিভ্রান্তি সৃষ্টি হওয়া উচিত নয় 4 KVA এর আনুমানিক সমতুল্য সার্কিটের প্যারামিটার 200 বাই 400 ভোল্ট 50 হার্জ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার এই প্যারামিটারগুলি প্রদত্ত এবং Re Xe এবং Rc 600 Ohm দেওয়া হয়েছে এবং Xm দেওয়া আছে এখন যখন 200 ভোল্টের রেট ভোল্টেজ প্রাইমারিতে প্রয়োগ করা হয় তখন একটি 10 অ্যাম্পিয়ার এর কারেন্ট 08 পাওয়ার ফ্যাক্টরে সেকেন্ডারি উইন্ডিংয়ে ল্যাগিং ফ্লো গণনা করতে হবে যখন 200 ভোল্টের রেট ভোল্টেজ 10 এম্পিয়ার 08 এর প্রাইমারি কারেন্ট প্রয়োগ করা হয় সেকেন্ডারি উইন্ডিংয়ে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং ফ্লো এবং সেকেন্ডারি সাইডে প্রাইমারি টার্মিনাল ভোল্টেজের কারেন্ট গণনা করতে হবে এটা খুবই সহজ এই হল এর সার্কিট সুতরাং এটি আমার সমতুল্য সার্কিট এবং এটি এর Re1 X e1 এর এই দিকে একটি লোড দেওয়া হয় সুতরাং প্রাথমিক দিকের শর্ত গুলি এখানে দেওয়া হয়েছে সুতরাং এখন যখন আমরা আগে দেখেছি আমরা জানি যখন আমরা এটিকে সেই দিকে রূপান্তর করি তখন V2 KV2 এর লাইনগুলি লোড দেখায় এর আগে আমরা এই সার্কিটটি দেখেছি এই দিকে 200 ভোল্টের প্যারামিটার দেওয়া হয়েছে এবং এটি R e 1 X e 1 R c X m সুতরাং I2 কে 10 এম্পিয়ার দেওয়া হয়েছে I2 হল 10 অ্যাম্পিয়ার এর 08 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং সুতরাং I2 কে দ্বিতীয় দিকে নিয়ে আনতে হবে সুতরাং I2 প্রাইমারি সাইডকে ব্যক্ত করে সুতরাং I2 হবে I2 N2N1 কারণ N1 I2 N2 I2 হয় সুতরাং I2 এটাই হয় সুতরাং I2 আমরা 08 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং এ 20 অ্যাম্পিয়ার পাব এখানে 3687 ডিগ্রী ল্যাগিং তার মানে I2 হবে 16 j 12 অ্যাম্পিয়ার সুতরাং এখন আমরা এটা সরাসরি লিখছি এবং Ic 200600 হবে কারণ Rc 600 Ohm হয় এবং টার্মিনাল ভোল্টেজ এর মান 200 হবে সুতরাং এখানে Im 200300 হবে সুতরাং I c I0 I c j I m সুতরাং এটি I কারেন্ট কিন্তু এটি লোড কারেন্ট I0 নয় অতএব I1 I0 I2 হয় এখানে শুধু এই দুটি যোগ করুন অর্থাৎ I1 2067 কোণ 378 ডিগ্রি অ্যাম্পিয়ার হবে এবং V2 এর মান আমরা আগে থেকেই জানি আমরা আগে এইরকম একটি সমস্যার সমাধান করেছি আমরা ডেরিভেশনও দেখেছি V2 হতে হবে V1 I2 R e 1 j X e 1 সুতরাং সেই ক্ষেত্রে V2 সমাধান করার পর আমরা 1932 কোণ 12 ডিগ্রী পাই এবং জেনে নিন এটি ভোল্ট এ হয় এবং V2 KV2 আমরা জানি সুতরাং V2 হবে 3864 কোণ 12 ডিগ্রি ভোল্ট কারণ K অর্ধেক সুতরাং সেই ভোল্ট অনুপাতটি 200400 কল হয় সুতরাং এই সমস্যাটি একটি সহজ সমস্যা ছিল এখন উদাহরণ 11 এখানে ট্রান্সফরমারের সর্বোচ্চ ক্ষমতা 098 ইউনিট পাওয়ার ফ্যাক্টর 15 KVA দিনের বেলায় এটি নিম্নরূপ লোড করা হয় কারণ আমরা সারাদিনের দক্ষতা খুঁজে পেয়েছি সুতরাং 10 ঘন্টার জন্য এটি ছিল 3 কিলোওয়াট এবং পাওয়ার ফ্যাক্টর 06 এটি সাধারণত পিছিয়ে থাকে কিন্তু এখানে উল্লেখ করা হয়নি সুতরাং 5 ঘন্টা 10 কিলোওয়াট পাওয়ার ফ্যাক্টর 08 এবং 5 ঘন্টা 15 কিলোওয়াট পাওয়ার ফ্যাক্টর 09 এবং 4 ঘন্টা কোন লোড ছাড়াই এখন মোট 24 ঘন্টা যোগ করলে আমরা সারা দিনের দক্ষতা খুঁজে পাবো সুতরাং 10 ঘন্টা 3 কিলোওয়াট সুতরাং মূলত 3 কিলোওয়াট 10 মানে 30 কিলোওয়াট ঘন্টা সুতরাং একইভাবে আমাদের নির্ণয় করতে হবে সুতরাং ট্রান্সফরমারের সর্বাধিক দক্ষতা 098 দেওয়া হয়েছে এখন যেখানে সর্বাধিক দক্ষতা ঘটে যেটি 15 KVA ইউনিট পাওয়ার ফ্যাক্টর হয় ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে 15 KVA এর 098 এর সর্বোচ্চ দক্ষতা হয় তার মানে সর্বোচ্চ দক্ষতায় আয়রন লস কপার লস যা আমরা পেয়েছি আমরা জানি যে সর্বাধিক দক্ষতার জন্য nu zeta max X pflx pfl 2 W i হয় যেটা আমরা আগে পেয়েছি তা হল আউটপুট 2 Wi এখন ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে আউটপুট 15 KVA সুতরাং 15 1000 1 ওয়াটের হবে তাই 1000 দিয়ে গুণ করলে 15 1000 1 2 W i 098 হবে কারণ সর্বোচ্চ দক্ষতা 098 যেখান থেকে আমরা W i 153 ওয়াট পাব সুতরাং 0153 কিলোওয়াট হবে অতএব সর্বাধিক দক্ষতায় আয়রন লস কপার লস সুতরাং এটি 0153 কিলোওয়াট এখন 10 ঘন্টা লোড হওয়া ব্যবধানটি 3 দ্বারা 06 অর্থাৎ 5 KVA কারণ পাওয়ার ফ্যাক্টর 06 এবং এটি 3 কিলোওয়াট সুতরাং 5 KVA তে কপার লস এর মান আমাদের এই লোড এ খুঁজে বের করতে হবে কপার লস লোডের বর্গের সমানুপাতিক হয় সুতরাং এটি আমরা মনে রাখব 15 KVA দেওয়া হয়েছে এবং সেই সময় লোড 5 সুতরাং এটি 5 বাই 15 2 0153 হবে সুতরাং এটি 0017 কিলোওয়াট কারণ লোডের সাথে কপার লস ভিন্ন হয় সুতরাং সেই সময়ে যদি আমি কিলোওয়াটকে পাওয়ার ফ্যাক্টর দ্বারা বিভক্ত করি তাহলে এর KVA মান পাবো সুতরাং এটি একইভাবে যে এনার্জি লস হবে তা 0017 10 হয় অর্থাৎ এটি 017 কিলোওয়াট ঘন্টা হবে সুতরাং এটিকেই এনার্জি লস বলে একইভাবে যদি শুধু 3 কিলোওয়াট পাওয়ার ফ্যাক্টর দেওয়া হয় তাহলে এটি 10 ঘন্টা হয় সুতরাং এখানে লোড 3 কিলোওয়াট ছিল সুতরাং আমরা এটি KVA তে রূপান্তরিত করেছি এবং এটি লোডের স্কোয়ারের উপর নির্ভরশীল সেই সময়ে তাকে এনার্জি লস বলে কিন্তু যদি এটি একটি সাধারণ লোড হয় তবে কিছুই দেওয়া হয় না সুতরাং 3 কিলোওয়াট 10 মানে এটি বের হবে অর্থাৎ 30 কিলোওয়াট ঘন্টা হবে আমরা শুরুতে ডিসি সার্কিট বিশ্লেষণের সময় এটি দেখেছি সুতরাং এটি 5 ঘন্টা অন্তরে ঘটে সুতরাং লোড 125 KVA কারণ 10 ভাগ 08 হবে এখানে 08 হল পাওয়ার ফ্যাক্টর সুতরাং কপার লস 125 ভাগ 15 2 0153 হবে সুতরাং 01042 কিলোওয়াট হয় সুতরাং এনার্জি লস হবে 5 01042 অর্থাৎ 0521 কিলোওয়াট ঘন্টা এখন পাওয়ার ফ্যাক্টর হয় 09 এবং এটি 18 কিলোওয়াট হয় সুতরাং 1809 তাই 20 কিলোভোল্ট অ্যাম্পিয়ার হয় সুতরাং সেই সময় কপার লস হবে 20 ভাগ 15 তার মানে ট্রান্সফরমার ওভারলোড হয় যদি রেটিং 20 এ 15 হয় সুতরাং এটি 20 বাই 15 2 0153 সুতরাং 0272 কিলোওয়াট সুতরাং এটি এনার্জি লস 5 0272 হবে সুতরাং 136 কিলোওয়াট ঘন্টা তাই 4 ঘন্টা অন্তরে কোন নো লোড কপার লস 0 হয় অর্থাৎ এনার্জি লস এর মান 0 হবে এখন পুরো দিনের অন্তরে আয়রন লসের কারণে এনার্জি লস এর মান 0153হবে কারণ আয়রন লস 0153 এবং 24 ঘণ্টায় এটি ঘটে অর্থাৎ এটি হবে 3672 কিলোওয়াট ঘন্টা অতএব সারাদিনে কপার লস এর কারণে এনার্জি লস 017 0521 136 যোগ করুন অর্থাৎ 2051 কিলোওয়াট ঘন্টা সুতরাং এটি এর মোট এনার্জি লস সুতরাং কপার লস এবং আয়রন লস এর কারণে 2051 3672 হবে এটি সারাদিনের মোট আউটপুট হবে সুতরাং এটি 3 10 আউটপুট 10 5 18 5 হবে আমি বলেছিলাম যে প্রাথমিকভাবে 10 30 5 10 18 5 কিলোওয়াট ঘন্টা হয় এটি আউটপুট এবং এটি কপার লস হয় সুতরাং এটি 170 কিলোওয়াট ঘন্টা হবে সুতরাং আউটপুট এফিসিয়েন্সি সারাদিন এর আউটপুট লস সুতরাং এটি এর আউটপুট হবে সুতরাং আউটপুট 170 হয় এবং এটি কপার লস হয় এবং শক্তির দিক থেকে এই শক্তি আমরা পাবো সুতরাং এটি 967 শতাংশ হয়ে যাবে সুতরাং এখানে অটোট্রান্সফর্মারের মতো আরও কিছু উদাহরণ রয়েছে এবং এই জিনিসটির বিষয়ে আমরা পরবর্তী ভিডিও লেকচারে দেখব সুতরাং আপনাদের সবাইকে ধন্যবাদ